সুতরাং এটি আমার ঠিক আছে x আমার অজানা সেট যা ত্রিভুজ বরাবর স্পর্শকাতর উপাদান আমরা দেখেছি যে এটি Ui এর ঠিক আছে সুতরাং আমি এই হিসাবে লিখতে পারি সুতরাং এগুলি সব U এর ঠিক আছে সুতরাং এগুলি সবই ঠিক আছে সুতরাং আমি 4 সেট U লিখেছি ঠিক আছে সুতরাং U এর এই সেটগুলি U এর প্রথম সেট আমি এভাবে ইন্টিরির সরি বলতে পারি সুতরাং এটি Ω এটি Ω ′ সুতরাং প্রথম প্রান্তে সমস্ত প্রান্তগুলি Ω এর সাথে সম্পর্কিত তবে এটি Ω ′ নয় ঠিক আছে পরবর্তী প্রান্তগুলি Ω এর সাথে সম্পর্কিত এবং সেগুলিও Ω ′ এর অন্তর্ভুক্ত সুতরাং অজানা প্রথম দুটি সেট সমস্ত কিছু ক্যাপচার করেছে এটি এর অন্তর্গত ছাত্র তারা দিয়েছে Ω হ্যাঁ মোট H পেতে আমি ঘটনাকে যোগ করব ছাত্র তবে হ্যাঁ এজন্য আমরা যা করছি আমরা তা হ্যাঁ তাই স্পষ্ট করে বলতে হবে যে আমরা এই ব্রেকিং করছি প্রথম দুটি আলাদা ঠিক আছে সুতরাং সমস্ত সীমানা প্রান্তের সীমানা মানে আমি Γ′ প্রান্তগুলি দ্বিতীয় সেটে নিয়ে চলে এসেছি এখন তৃতীয় সেট সম্পর্কে কি তৃতীয় সেট আমি যাচ্ছি বলতে Ω ′ এর অন্তর্ভুক্ত এবং এটি Γ ′ এর অন্তর্গত সুতরাং কোন প্রান্তটি এখানে চলে আসবে এই U এর যে দ্বিতীয় সেটটির বিষয়ে আমরা কথা বলছি তার একই প্রান্তগুলি এবং চূড়ান্ত সেটটি Ω ′ এর অন্তর্গত নয় যার অর্থ হ্যাঁ Ω ′ এর অন্তর্গত নয় Γ ′ এর অন্তর্গত সুতরাং এইগুলি হল বিশুদ্ধরূপে বস্তুর অভ্যন্তরে এখন তাই মনে হচ্ছে যে আমি Γ ′ এর প্রান্তগুলি 2 বার গণনা করেছি তবে এটি ঠিক আছে কারণ এক ক্ষেত্রে প্রান্তগুলি অন্য ক্ষেত্রে যে ক্ষেত্রটি উপস্থাপন করছে তাতে মোট ক্ষেত্রটি প্রতিনিধিত্ব করছে ছাত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা Field বিক্ষিপ্ত ক্ষেত্র তবে দ্বিতীয় সেটটির U এর এবং তৃতীয় সেটটির U এর মধ্যে একটি সম্পর্ক রয়েছে যা ঘটনা ক্ষেত্রের সাথে পৃথক হয় ঠিক আছে সুতরাং যখন আমি এখানে আমার ম্যাট্রিক্স আমার এ শেষ করব সুতরাং এটি আমার x ছিল যখন আমার ডানদিকে আমার A ম্যাট্রিক্স ঠিক আছে সুতরাং আবার এই আমি কত অংশ হিসাবে বিচ্ছেদ করতে পারব 4 অংশ ঠিক আছে সুতরাং এগুলি প্রথম সেটকে গুণ করবে এগুলি দ্বিতীয় সেট তৃতীয় সেট এবং চতুর্থ সেটটি গুণবে ঠিক আছে সুতরাং যখন এটি 2 এবং 3 প্রান্তের এই দুটি সেটের কথা আসে তখন তারা কোন ধরণের সহগ হবে 1 1 এবং ডান হাতের ক্ষেত্রে ঘটনার ক্ষেত্র থাকবে কারণ এগুলি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এগুলি মোট কারণ আমি উপস্থাপনের চেষ্টা করছি সুতরাং সমীকরণটিতে কীভাবে লিঙ্ক ছড়িয়ে আছে এবং মোট এটি এই ফর্ম হতে চলেছে এইচ এর বিয়োগ H এর সমান সুতরাং যদি আমি এটি এইভাবে লিখতে চাই তবে এটি H Hs ঠিক হয়ে যায় Hs যুক্ত করার একটি খুব সুন্দর উপায় ঠিক আছে সুতরাং আপনি এখানে দেখতে পাচ্ছেন যে Hs ছড়িয়ে আছে যা এর মধ্যে একটি 1 ভেরিয়েবল H এইচ টোটাল যা ভেরিয়েবলগুলির মধ্যে একটি সুতরাং এই লোকটি সেট 2 থেকে আসতে চলেছে এই লোকটি 3 সেট থেকে আসতে চলেছে এবং একইভাবে সহগগুলি কেবল 1 এবং 1 হয় এবং তারা আমাকে একটি দেয় Hi না আমাদের এটি তৈরি করতে হবে আমাদের এটি তৈরি করতে হবে সুতরাং আমি যখন টেস্টিং করব তখন আমি কী করবো টেস্টিংটি আমরা প্রান্তে চলে যাব ঠিক আছে সুতরাং আমি যখন Γ ′ এর অন্তর্ভুক্ত প্রান্তগুলি নেওয়া শুরু করব তখন থেকেই এই সমীকরণগুলি অস্তিত্ব লাভ করবে সেখানে আমি যে ধরণের সমীকরণ পেয়েছি সেগুলি খুব কমই মনে রাখবেন সুতরাং যদি আমার একটি প্রান্ত থাকে তবে আসুন আমরা এখানে এটি বলতে পারি যে এটি 0 থেকে দূরে থাকা সমস্ত প্রান্তগুলিকে জড়িত করবে না আমরা সেই অধিকারটি দেখেছি সুতরাং আমার যখন এখানে কিছু উপাদান রয়েছে তখন সীমাটি কার্যকর হবে সুতরাং এ কারণেই আমি কমপক্ষে প্রথম কোর্সে সীমাবদ্ধ উপাদান বা এফডিটিডি বলতে চাইছি তারা বিক্ষিপ্ত ক্ষেত্র গঠনের বিষয়ে খুব বেশি কথা বলে না তবে আপনি দেখতে পাচ্ছেন যে এটি এতটা কঠিন নয় কেবল জিনিসপত্রের বইয়ের প্রান্তে আপনাকে তা করতে হবে তা নিশ্চিত করুন যে আপনি আপনার পরিবর্তনশীলটি কী তা যত্ন সহকারে নিচ্ছেন তা কি ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষেত্র বা মোট ক্ষেত্র যদি তারা আলাদা হয় তবে নিশ্চিত হয়ে নিন যে ওকে সঠিক পরিমাণে ঠিক রেখে বিয়োগ করে নিন সুতরাং আপনার সিস্টেমটি কিছুটা বৃহত্তর হয়ে যায় তবে খুব ভাল কিছু যায় আসে না এটি সম্পর্কে চালাক হওয়ার এবং সেট 2 এবং 3 সেটটিকে এক ভেরিয়েবলের মধ্যে সংযুক্ত করার বিভিন্ন উপায় রয়েছে তবে মূলত আপনি এটি শনাক্ত করার পরে আপনি একই জিনিসটি করছেন ভালো আমরা স্বতন্ত্রভাবে এটি সমাধান করতে পারি না কারণ শেষদিকে প্রান্তগুলি এই সবুজ রঙের শেষ চেহারাটির মতো এখানে ত্রিভুজ যে কারণে আমরা স্বতন্ত্রভাবে এটি সমাধান করতে পারি না এই সবুজ ত্রিভুজটিতে সেট 1 এবং 2 সেটটি অন্তর্ভুক্ত রয়েছে সুতরাং সেগুলি decoupled হয় না আমি সেট 1 পুরোপুরি সমাধান করতে পারছি না কারণ সেট 1 এর প্রান্তগুলি অন্তর্ভুক্ত থাকবে মানে আমি যদি এই ত্রিভুজটি দেখি তবে এটিতে সেট 1 এবং 2 সেট 2 উভয়ই প্রান্ত রয়েছে তাই তারা সংযুক্ত সমীকরণ হয়ে যায় আমি সেট 1 তে সম্পূর্ণ সমীকরণের সিস্টেম পেতে পারি না আমি যা বলছি সেটটিতে 1 সম্পূর্ণরূপে অভ্যন্তরীণ যা আমি প্রান্ত বলতে চাইছি সুতরাং সেট 1কিসের অন্তর্গত ছাত্র Ω Γ ′এর সাথে সম্পর্কিত নয় ছাত্র তা ই প্রথম সমীকরণ মানে কোন সমীকরণ ছাত্র তার মানে এটি আপনার Ax এটা সেই সেট যেখানে সমীকরণের কোনও সেট নেই না এটি সমীকরণের সম্পূর্ণ সেট যেখানে আমি ভেরিয়েবলের সংখ্যাটি ঠিক ধারে দ্বিগুণ গণনা করছি সুতরাং আমার পক্ষে আলাদাভাবে অনুসন্ধান করার কোনও উপায় নেই কেবল আপনি প্রথম সেট এবং দ্বিতীয় সেট এবং তৃতীয়টি জানি ছাত্র তারা সবাই কারণ তারা মিলিত হয় ছাত্র হ্যাঁ হ্যাঁ সর্বদা একটি পরিবর্তনশীল থাকবে যা অন্য কোথাও অন্য সেটের সাথে সম্পর্কিত সুতরাং আমরা যখন সমীকরণের ব্যবস্থাটি গঠনের চেষ্টা করব তখন এই সংঘটিত ঘটনাটি আরও স্পষ্ট হয়ে উঠবে তাহলে এটা কি পরিষ্কার সুতরাং যা ঘটেছে তা হল ঘটনা ক্ষেত্রটি ঠিক সুতরাং এখন আমরা এখানে মোট এবং বিক্ষিপ্ত ক্ষেত্রের মোট এবং বিক্ষিপ্ত ক্ষেত্রের মধ্যে তুলনা করতে পারি সুতরাং মোট ক্ষেত্রে ঘটনা ক্ষেত্রটি এটিকে মোট F বলি আসুন আমরা এটি টিএফ এবং এসএফ বলি সুতরাং এটি টিএফ এবং এসএফ ঠিক আছে টিএফ ঘটনাটির ক্ষেত্রটি কোথায় উপস্থিত হয়েছিল সুতরাং ঘটনার ক্ষেত্র হাজির Γ আপনি যদি এখানে ফিরে তাকান তবে এই মোট ক্ষেত্রের সূচনাটি এই সমস্ত Γ এর নিজের উপর বাইরের সীমাতে ঘটেছে ঠিক আছে সুতরাং মোট ক্ষেত্রটি Γ এ হাজির Γ ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষেত্রে এটি কোথায় উপস্থিত হয়েছিল যেখানে এটি সমীকরণের ব্যবস্থায় চালু হচ্ছে Γ′ এ না Γ এ Γ কিছুতেই ঘটনার ক্ষেত্রটি উপস্থিত হয় নি কারণ ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষেত্রটি পরিবর্তনশীল কারণ ঘটনার ক্ষেত্রটি ঠিকঠাক হওয়ার সম্ভাবনা নেই সুতরাং আপনি কি মনে করেন যে এটি বড় পার্থক্য বা একটি উল্লেখযোগ্য পার্থক্য যেখানে ঘটনা ক্ষেত্রটি সূচনার মধ্যে প্রবর্তিত হচ্ছে Γ ′ এ কম সংখ্যক কিনারা আছে b তে non zero প্রবেশের সংখ্যা গণনা করা আমাদের সত্যিকার অর্থে কিছু বলছে না যা ঘটতে চলেছে সুতরাং এখানে সংখ্যামূলক গণনার একটি দিক রয়েছে যা আপনার জানা উচিত যে ধরুন আমার একটি সীমানা আছে এবং আমি কোনও বস্তুর পরিচয় দিচ্ছি না এবং আমি একটি বিন্দুতে একটি তরঙ্গ উত্সকে এক পর্যায়ে প্রবর্তন করি ক্ষেত্রটি কী হওয়া উচিত সেটির রূপটি আমি বিশ্লেষণ করে জানি কোনও বস্তুর তরঙ্গ নয় তবে আমি একই সীমাবদ্ধ উপাদান জালটিতে এটি সমাধান করতে বেছে নিতে পারি আমার বিশ্লেষণাত্মক সমাধান হিসাবে একই উত্তর পাওয়া উচিত তবে আপনি কি একই উত্তর পাবেন আপনি বিচক্ষণতাটিকে আরও সূক্ষ্মতর করলেও একই উত্তর পাবেন কারণ ভেরিয়েবলটি সেই ত্রিভুজের অধিকারের ভিত্তিতে এবং সেই ত্রিভুজগুলির উপর প্রকাশ করা হচ্ছে আপনি দেখেছেন যে এগুলি x এবং yতে লিনিয়ার ছিল তবে আসল ক্ষেত্রটি হল exponential সাইন এবং কোস সুতরাং আমি x এবং y এর রৈখিকতার সাথে সাইন এবং কোস প্রায় অনুমান করছি যা সন্নিকট আরও ভাল এবং আরও ভাল হয় ত্রিভুজগুলির আকারটি ছোট আকারে তৈরি হওয়ার সাথে সাথে আপনি যা করতে চান তা এক্স কোস এক্স হয়ে যায় সুতরাং mesh অঞ্চলে ঘটনা ক্ষেত্রের এই সীমাবদ্ধতা হল উত্সের অবস্থান থেকে দূরে চলে যাওয়ায় এটি কম বেশি সঠিক আমি যত দূরে চলে যাচ্ছি এটির তত কম সঠিক কারণ ত্রুটিগুলি জমে যাবে কারণ আমি আরও দূরে চলে যাচ্ছি যেখানেই আমি সীমানা অবস্থার উল্লেখ করছি এটি সঠিক হবে কারণ সীমানা শর্তগুলি ঠিক সেখানে ক্ষেত্রগুলি সীমানা শর্তের সাথে যতটা মিলানোর চেষ্টা করবে সম্ভব আমি আরও দূরে যেতে যেতে অনুমানের ত্রুটি বাড়তে শুরু করবে কারণ আমি শেষ অবধি রৈখিক শর্ত দ্বারা সঠিকভাবে একটি Sine কে উপস্থাপন করার চেষ্টা করছি সুতরাং এখন আপনি কি উত্তর দিতে পারবেন টিএফ এবং এসএফ এর মধ্যে কোনটি ভাল এসএফ আরও অনেক ভাল কারণ ছাত্র কারণ টিএফ হল ঘটনার ক্ষেত্র কারণ টিএফ তে ঘটনার ক্ষেত্রটি এখানে এই সীমানার উপরে উপস্থিত হয়েছে তারপরে এটি সংখ্যাসূচকভাবে অবজেক্টে প্রচার করতে হবে এবং ডানদিকে ছড়িয়ে পড়েছে তবে সমীকরণের ব্যবস্থায় বিক্ষিপ্ত ক্ষেত্রে এটি বস্তুর পৃষ্ঠে প্রবর্তিত হওয়ার মতো কিছুই নেই গ্রিড ছড়িয়ে পড়া বলা হয় ঠিক আছে সুতরাং এই শব্দটিকে গ্রিড বলা হয় অন্য একটি শব্দ যা আমরা সীমাবদ্ধ পার্থক্য সময়ের ডোমেনের মুখোমুখি হব সুতরাং ঘটনা ক্ষেত্রটি আমি এটিকে বিশ্লেষণ করে জানি তবে একবার আমি এটিকে সমীকরণের সিস্টেমে রেখেছি এটি হল সমীকরণের ব্যবস্থা আমি তাদের না দিলে ফর্মটি অন্য কোথাও রয়েছে তা তারা জানে না সুতরাং ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষেত্রটির এই সুবিধাটি রয়েছে যে এটি সরাসরি Γ ′এ উপস্থিত হয় আপনি কী আর ভাবতে পারেন সুতরাং এটি বিক্ষিপ্ত ক্ষেত্রের প্রধান সুবিধা অন্য সুবিধাটি হল এটি বলতে দাও যে আমরা আপনাকে বললাম যে এই রেডিয়েশনের সীমানা পরিস্থিতিটি নির্ভুল সঠিক এবং এর সম্পর্কে বললাম যখন ক্ষেত্রটি হিট করছে এটি 90 ডিগ্রি অবধি স্বাভাবিক হয় না তখন কোনও কিছু সঠিকভাবে প্রতিফলিত হয় এখন প্রকৌশলী হিসাবে যদি আপনি সেই পরিস্থিতি আরও ভাল করতে চান সুতরাং আসুন এটি এখানে একবার আঁকুন সুতরাং এটি তাই এখনই এটি মোট ক্ষেত্র বা ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষেত্রের কোনও বিষয় নয় কিছু তরঙ্গ এখানে এসে গেছে এটি মোট ক্ষেত্র বা বিক্ষিপ্ত ক্ষেত্রে সত্য এমনকি ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষেত্র গঠনের ক্ষেত্রেও আমি আরবিসি র সীমানা শর্ত চাপিয়ে দিচ্ছি যা কেবলমাত্র স্বাভাবিক ঘটনার জন্যই যথাযথ সত্য সাধারণ ঘটনাগুলি সঠিক নয় সুতরাং এর কিছু পরিমাণ প্রতিফলিত হতে চলেছে এখন ইঞ্জিনিয়ার হিসাবে এটি হ্রাস করতে চাইলে আপনি কী করতে পারেন অন্য বিকল্পগুলি এটি প্রতিফলিত হচ্ছে এটি সংখ্যাসমূহের প্রতিবিম্ব কেন অনর্থ্য সীমানা শর্তের কারণে আমি এটি হ্রাস করতে চাই তাই আমি কি করতে পারি পরিস্থিতিটিকে বাস্তব জীবনের পরিস্থিতিতে রূপান্তর বাস্তব জীবনের পরিস্থিতি আপনার এখানে একটি অ্যান্টেনা রয়েছে এবং আপনি কিছু ক্ষেত্র প্রেরণ করবেন না আপনি চান না ক্ষেত্রগুলি আপনার কাছে ফিরে আসুক মূলত এটাই প্রতিচ্ছবি আমি এটি কাটাতে চাই আপনি কি করবেন ছাত্র সীমানা বাড়িয়ে দেবে ধরা যাক আমি সীমানা বাড়াতে পারি না মানে আমি একটি ঘরে আছি আমি নিজের ঘরটিকে কিছুটা বেশি absorber করতে পারি না যদি আমি একটি absorber রাখি তবে কিছুই আমার কাছে ফিরে আসবে না এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে এর উদাহরণগুলি সঠিক আপনি যদি এই ঘরের কোনও একটির ভিতরে থাকেন তবে জানেন না যে কিছু ঠিক আপনার কাছে ফিরে আসে না সুতরাং এটি আসলভাবে একটি absorbing পরিস্থিতি তৈরি করছে সমস্ত মাইক্রোওয়েভ এবং রাডার স্টাডি যদি আপনি তাদের ল্যাবগুলিতে যান তবে তাদের কাছে এই অ্যানিকোয়িক চেম্বার রয়েছে যেখানে তারা যদি কোনও অ্যান্টেনাকে চিহ্নিত করতে চান তবে আপনি প্রাচীর থেকে কিছু উত্সাহী প্রতিচ্ছবি চান না মনে করুন আমি এই ঘরে কোনও পরিমাপ করছি আমি একটি অ্যান্টেনার বিকিরণ প্যাটার্নটি পরিমাপ করার চেষ্টা করছি তবে কিছুই বুঝতে না পেরে ছাদে আঘাত হানে এবং ফিরে আসবে এবং আমার পরিমাপটি এই প্রতিবিম্ব দ্বারা দূষিত হয়ে গেছে আমি এটি কেটে দিতে চাই তো আমি কীভাবে করব আমি আমি এই ঘর টা রেখা দেওয়াল আর শোষক দিয়ে পূর্ণ করবঠিক আছে সুতরাং এটি বাস্তব জীবনে একটি শোষক আমি কি গাণিতিকভাবে কোনও শোষক তৈরি করতে পারি ছাত্র স্যার ছাত্র কিছু অতিরিক্ত প্যাডিং রাখুন কিছু অতিরিক্ত প্যাডিং ঠিক আছে জরিমানা এবং আমি কীভাবে গাণিতিকভাবে একজন শোষণকারী প্রয়োগ করব আসলভাবে আপনি ক্ষেত্রটি পরিমাপ করার কথা বলছেন তবে গাণিতিকভাবে আমি কী করব ছাত্র একটি হিসাবে পরিমাপ মত চিন্তা সুতরাং এখন আপনাকে গণনা শব্দটি মাপতে হবে না সমীকরণের সিস্টেমটিকে প্রথমে সমাধান না করে আমি কীভাবে গণনা করব এবং একবার আমি এটি একটি সার্থক সীমানা দিয়ে সমাধান করি আমি জানি না আমি যা বুঝেছি তার অর্থ সবকিছুই একসাথে রাখা প্রতিচ্ছবিগুলি একসাথে রেখে দেওয়া হয় সুতরাং এবং আসুন আমরা আসল সমস্যা থেকে গাণিতিক সমস্যার আসল সমস্যার স্বজ্ঞাপনটি নিয়ে যাই আমি এখানে একটি স্তর রেখেছি যা শোষণ করে শোষণ মানে প্রথম শব্দ যা আপনার মনে পড়তে হবে আপনার আন্ডারগ্রাড ইএম কোর্স থেকে আপনার ত্বকের গভীরতা কী আপনার যদি কিছু কন্ডাক্টর থাকে ছাত্র ঠিক আছে তরঙ্গ ভিতরে যায় এবং ত্বকের গভীরতার পরে মারা যায় তবে কী সেই সম্পত্তিটি ত্বকের গভীরতার বিভিন্ন স্তরের করে তুলেছিল মাঝারি ডান চালকের ক্ষতি হল মূলত যদি মাঝারি ক্ষেত্রে কোন চালকতা না ঘটে থাকে তবে ত্বকের কোনও গভীরতা থাকবে শূন্যতার ত্বকের গভীরতা কত এটি একটি পর্যবেক্ষণ করা প্রশ্ন যা ত্বকের গভীরতা অনন্ত তরঙ্গ কখনই ভ্যাকুয়ামের মধ্যে পড়ে না ভ্যাকুয়ামের কোনও ক্ষতি হয় না তা চিরকাল চলে ঠিক আছে যে মুহুর্তে আমি কিছু ক্ষতির পরিচয় দিয়েছি সেখানে চালকতা রয়েছে তরঙ্গ ক্ষয় হতে শুরু করে সুতরাং যাতে ইঙ্গিতটি কীভাবে আমি এই শোষকটি গাণিতিকভাবে প্রয়োগ করব ভাল আমি কেবল এই সবুজ ছায়াযুক্ত অঞ্চলে এটি তৈরি করি আমি সেই ত্রিভুজের অ্যাপসিলন আর মিউ আর এর ক্ষতির পরিচয় দেব সুতরাং আমি এখানে এপিসিলন r বলতে পারি এটি একেবারে ক্ষীণ করে তোলে ঠিকই অ্যাপসিলন জটিল হয়ে উঠবে ফ্রি স্পেসে এপসিলন আর 1 এখন আমি যা করব তা হল আমি এটিকে 1 বিয়োগ বুদ্ধি দিয়ে কিছু ঠিক করব সুতরাং এটি কার্যকর করার এক উপায় সুতরাং এখন তরঙ্গটি যদি কোনও স্বাভাবিক দিক থেকে না আসে তবে কী হবে কিছু অংশ এখনও প্রতিবিম্বিত হবে যদি আপনি আপনার প্রতিফলন সহগ ফ্রেসেনেল প্রতিফলন সহগের দিকে তাকান তবে কিছুটা দীর্ঘ হতে পারে যতক্ষণ না দুটি মাধ্যমের অপসারণ সূচকের মধ্যে এন 1 এবং এন 2 এর মধ্যে পার্থক্য থাকে তবে কিছু প্রতিচ্ছবি ঘটে তবে আমি সেই প্রতিচ্ছবিটি অপসারণ সূচক দ্বারা নিয়ন্ত্রণ করতে পারি ডানদিকে এই সবুজ অঞ্চলের অপসারণ সূচক নিয়ন্ত্রণ করে সুতরাং এটি এখানে একটি অন্তর্দৃষ্টি সাজানোর সুতরাং এটি আশাবাদী কম সুতরাং এটি সীমানার অবস্থার উন্নতির একটি উপায় এবং এই কোর্সে আমরা এই শোষণকারী স্তরগুলির নির্দিষ্ট উদাহরণগুলিতে আরও দেখব কারণ সেগুলিকে ঠিক বলা হয় সর্বাধিক সফল এবং জনপ্রিয় তরঙ্গ শোষণকারীকে পিএমএল বলা হয় পুরোপুরি মেলে স্তরগুলি আমরা পরবর্তীকালে অবশ্যই সেই বিষয়ে কথা বলব তবে এটি একটি শোষণকারীর উদাহরণ যা এটি ক্ষেত্রটি শোষণ করে এবং পিছনে প্রতিফলিত করে না এসব বলা হচ্ছে মোট ক্ষেত্র এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষেত্রগুলিতে শোষকরা যতদূর যেতে পারে তার কোনও পার্থক্য দেখেন সুতরাং আমি একটি শোষণকারী স্তর রেখেছি কারণ আমি সীমানার অবস্থার খুব ভাল উন্নতি করতে চেয়েছিলাম মোট ক্ষেত্রের সূচনাটি ব্যবহার করে এটি প্রয়োগ করতে গেলে কী ঘটবে যেখানে আমি ঘটনার ক্ষেত্রটি প্রবর্তন করেছি সেখানে Γ পরিবর্তন হবে না এখন এই একটি ক্ষতিগ্রস্ত স্তর মাধ্যমে ভ্রমণ করতে হবে সুতরাং আমি এই তরঙ্গের প্রসারণে আরও ত্রুটি পেয়ে যাব শূন্যতার মাধ্যমে প্রচার করার পক্ষে এটি যথেষ্ট খারাপ ছিল তবে এখন এটি এই ক্ষতিকারক স্তরটির মধ্য দিয়ে ভ্রমণ করতে হবে ছাত্র হ্যাঁ উত্সটি বাহিরে রয়েছে আসুন আমরা কিছু রাডারকে এ জাতীয় কথা ভাবুন সুতরাং উত্সটি কোথায় রয়েছে সে সম্পর্কে আমার কোনও নিয়ন্ত্রণ নেই তবে এখন যদি আমি পরিচয় করিয়ে দিই তবে আমি কোনও ক্ষতিগ্রস্ত স্তর সম্পর্কিত ঘটনাটি অবিরত থাকবে Γ কিছুই ঠিক ঠিক পরিবর্তিত হবে না আমি যদি এখানে আমার মোট ক্ষেত্রের সূত্রটি ভাল করে দেখি তবে আসুন এখানে ডানদিকে তাকান ঠিক আছে সুতরাং মোট ক্ষেত্র বা ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষেত্রটি বাম দিকের শর্তটি একইভাবে আপনার উপাদানগুলির বৈশিষ্ট্যগুলি এখানে এবং এখানে প্রবেশ করছে সুতরাং আমি এখন এখানে কিছু ক্ষতিকারক উপকরণ প্রবর্তন করেছি যে সমীকরণের ডানদিকে বাম দিক পরিবর্তন করে না সুতরাং সেই ঘটনার ক্ষেত্রটি ডানদিকে যাওয়ার জন্য এই ক্ষতিকারক স্তরটির মধ্য দিয়ে ভ্রমণ করতে হবে সুতরাং শোষকের পদগুলির ক্ষেত্রে মোট ক্ষেত্রের আরও বেশি ত্রুটি রয়েছে যার ফলে শোষকের মাধ্যমে বংশ বিস্তার ঘটেছিল বিক্ষিপ্ত ক্ষেত্র গঠনের কি হয়েছিল একেবারেই কোনও পরিবর্তন নিখুঁত নয় কারণ ঘটনার ক্ষেত্রটি Γ′ এ চালু হচ্ছে এবং আপনার শোষণকারী খুব দূরে প্রকৃতপক্ষে এটি সবকিছুকে উন্নত করেছে কারণ ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষেত্রটি আরও ভাল সংশ্লেষিত হবে জাল প্রচারের ক্ষেত্রে কোনও ক্ষয়ক্ষতি ভোগ করতে হবে না ঠিক আছে সুতরাং এটি এখানে জয় পরিস্থিতি সুতরাং এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষেত্র গঠনের জন্য দুটি শক্তিশালী সুবিধা রয়েছে ঠিক আছে আপনি সীমা অবস্থার উন্নতি করতে পারেন এবং ক্ষেত্রের প্রচারে কোনও ত্রুটি নেই সুতরাং একটি পছন্দ দেওয়া মোট ক্ষেত্র গঠনের কোডিং করা সহজ সুতরাং অনেক সময় এটিই প্রথম কোড যা আপনি কোড করেন এবং এটি যদি আপনি চান তবে একটি রেফারেন্স সমাধান হিসাবে কার্যকর প্রকৃতপক্ষে কিছু গুরুতর কাজের জন্য আপনার কোডটি ব্যবহার করুন বিক্ষিপ্ত ক্ষেত্র গঠনের দিকে স্যুইচ করা ভাল কারণ তখন আপনি নিজের সীমানা অবস্থার উন্নতি করতে পারেন একটি শোষক স্তর যুক্ত করা কোডের মধ্যে যা রয়েছে তা নগণ্য এবং আপনাকে কিছু ক্ষতি এবং এই শোষকের এই নকশাটি সম্পূর্ণরূপে গবেষণার আরেকটি পৃথক ক্ষেত্র আপনি জানেন যে আমি যদি হঠাৎ করে কোনও ক্ষতির পরিচয় করিয়ে দিই তবে আপনি একটি প্রতিচ্ছবি পাবেন সুতরাং এতে অনেক শিল্প রয়েছে আপনি জানেন যে আপনি ক্ষতির উপাদানটি ধীরে ধীরে শোষণ করে তুলছেন বা আধ্যাত্মিকভাবে সীমানা থেকে বাড়িয়েছেন যা প্রতিচ্ছবিতে প্রতিফলিত করে খুব কম হতে সুতরাং এই সমস্ত জিনিস পদার্থবিদ্যায় বৈদ্যুতিন চৌম্বকীয়গুলিতে উচ্চ মানের ফ্যাক্টর রেজোনেটর ইত্যাদি তৈরি করতে ব্যবহৃত হয় তবে এটি একটি পৃথক বিষয় সুতরাং আমরা যা করেছি তা হল আমরা এই সম্বন্ধে বলেছি সুতরাং আমরা প্রকৃতপক্ষে শুরু করেছি এটি একটি ভাল জিনিস যা আমরা যে ধরণের আকারের ফাংশন দিয়ে শুরু করেছিলাম এটি মহাকাশে ভেক্টর ছিল তখন আমরা আমাদের সমীকরণকে দুর্বল আকারে রূপান্তরিত করেছিলাম এবং দুর্বল ফর্ম এবং আমরা আমাদের সীমানা অবস্থা রেডিয়েশন সীমানা শর্ত সম্পর্কে কথা বললাম যা কেবল ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষেত্রেই প্রযোজ্য এবং তারপরে আমরা দুটি ক্ষেত্র বেছে নিয়েছি হয় মোট ক্ষেত্র বা ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষেত্র এই দুটি সমস্যা সঠিকভাবে সমাধানের বিভিন্ন উপায় হ্যাঁ যে কোনও প্রশ্ন কারণ গণ্য ডোমেনটি শেষ হচ্ছে Γ এটি সেই জায়গা যেখানে আমি কোনও উত্সাহী প্রতিচ্ছবি চাই না সুতরাং এটি সেই জায়গা যেখানে আমি আরবিসি প্রয়োগ করি ছাত্র ত্রিভুজ কাছাকাছি Γ যেগুলি এই ক্ষতির কারণ হ্যাঁ ত্রিভুজগুলির কাছাকাছি যেখানে আমি কোনও শোষণকারী প্রয়োগ করছিলাম তখন আমি ক্ষতি আরোপ করতে শুরু করব ঘটনা ক্ষেত্রটি আরও বিকৃতি সহিত হবে এই কারণেই মোট ক্ষেত্র হ্যাঁ মোট ক্ষেত্র গঠনের ক্ষেত্রে ছাত্র টিডি এইচ ঘটনাটিকে বস্তুর অভাবে ক্ষেত্র হিসাবে সংজ্ঞায়িত করা হয় ছাত্র হ্যাঁ সবকিছুর অনুপস্থিতি ছাত্র তাই হ্যাঁ তাই এটি সরাসরি শোষকের মাধ্যমে ভ্রমণ করতে হবে ছাত্র হ্যাঁ তবে ঠিক গাণিতিকভাবে জাল মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে আমরা এটির জন্য কিছুই করছি না কিন্তু যখন আমরা ম্যাক্সওয়েলের Maxwell'sসমীকরণ চাপিয়ে দিই যা ঘটছে তবে এখন সেই ঘটনা ক্ষেত্রগুলি তাদের যাইহোক জাল দ্বারা বিকৃত হচ্ছে কারণ ভিত্তি ফাংশনটির আনুমানিকতার কারণে তারা আরও বিভ্রান্ত হয়ে পড়েছে কারণ এর কারণে স্তরগুলি শোষণ করে যা ভিতরে এইচ ইভেন্টের মান হবে কারণ বিশ্লেষণাত্মক আকারে আমি কেবলমাত্র বাহ্যিক সীমানায় এটি নির্ধারণ করছি বাকি প্রচারগুলি যা আমরা আসলে করছি না তবে সমীকরণগুলি এটি করছে ঘটমান ক্ষেত্রের তথ্যটি ছড়িয়ে পড়ার জন্য অবজেক্টে পৌঁছাতে হবে ছাত্র Ω Ω কিছু তে সংহত মধ্যে ছাত্র বাইরে Ω ভাল কি হবে আপনাকে এটি গণনা করতে হবে আপনি যে সমীকরণের সিস্টেমে বলছেন আপনি কেবল H ঘটনার মান বলছেন Γ আপনি জিজ্ঞাসা করছেন কোন সময় আপনি H বা H ঘটনাটি বা এইচ ছড়িয়ে ছিটিয়ে থাকা কী জিজ্ঞাসা করছেন ছাত্র এইচ ঘটনা এইচ ঘটনা ছাত্র আমি আশা করি এটি আমরা জানি যা আমরা বিশ্লেষণ করে জানি ছাত্র পুরো ডোমেইনে পুরো ডোমেইনে আমরা জানি তবে এটি সমীকরণের সিস্টেমে প্রবেশ করে না সমীকরণের সিস্টেমটি মোট ক্ষেত্র গঠনের ক্ষেত্রে এটি কেবলমাত্র Γ এ গ্রহণ করে এটি কীভাবে প্রবেশ করবে কারণ এর এর কোন মানটি আপনি কেবল সীমানা প্রান্তের মধ্যে কোথাও কাছাকাছি রাখছেন না আমি এখন পর্যন্ত কেবল আরএইচএস সম্পর্কে যে বাম হাতটি বলেছি এখনও পর্যন্ত কারণ সেখানে কিছু পরিমাণ সূক্ষ্মতা রয়েছে যখন আমরা সমস্ত কিছু একসাথে রাখার কথা বলি তখন আমরা বাম হাতের পাশে এসে এটি রাখব সুতরাং এটিই এই শেষ অংশটি যা একসাথে রাখছে আমরা বাম হাতের দিকে তাকিয়ে দেখব আমরা ডান হাতের দিকে তাকিয়ে দেখব এবং সেখানে সমস্ত সমীকরণের সিস্টেম জড়ো করব হ্যাঁ সমস্তই সুতরাং এখন পর্যন্ত আমরা সীমানায় মনোনিবেশ করে চলেছি কারণ এটাই আরও গুরুত্বপূর্ণ ধরণের জটিল জটিল অংশ পরবর্তী বাম হাত দিকে তাকান